সর্বশেষ ভিডিওতে আমরা দেখেছি উত্তপ্ত রডের তাপমাত্রা বন্টন সব সময় যা ঠিক যদি আপনাকে ইনিশিয়াল তাপমাত্রার সাথে একটি রড দেওয়া হয় তাহলে সেই রডে তাপ কিভাবে এক সময় ছড়িয়ে পড়ছে সেটি বোঝা যাবে সুতরাং ∞ ∞ থেকে আসা একটি স্পেসিয়াল ডোমেইনের তাপ সমীকরণের ইনিশিয়াল ভ্যালু সমস্যার সমাধান খুঁজে বের করার অর্থ কী এই ভিডিওতে আমরা দেখতে চেষ্টা করব যে আপনাকে ইনিশিয়াল তাপমাত্রা বিতরণের সাথে একটি ইনফাইনাইট ওয়ান ডাইমেনশনাল রড দেওয়া হয়েছে কিনা তাই আমরা প্রথমে বলি আপনি রডের তাপমাত্রা জানেন এবং এটি তাপ ইকুয়েশন এবং এক প্রান্তে বাউন্ডারি কন্ডিশনস পূরণ করে হয় আপনি u0t0 হিসাবে তাপমাত্রা ঠিক করেন অথবা আপনি ux0t0 নিরোধক করেন তাই যা হল তাই আপনি একটি দুটি ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু সমস্যা আছে ঠিক আছে তাই হিট ইকুয়েশন এর জন্য আমরা শুধু সংজ্ঞায়িত করব এবং এটির উপর ভিত্তি করে সমাধান করার চেষ্টা করব যা আমরা শেষ ভিডিওতে ইনফাইনাইট রডের জন্য অধিকার করেছিলাম ∞ ∞ সুতরাং আসুন আমরা দেখি সেসব সেমি ইনফাইনাইট রড কি তাই যদি আপনার সেমি ইনফাইনাইট ডোমেইনে তাপের ইকুয়েশন থাকে তাহলে তাপ ইকুয়েশন হল uut 2uxx0 এখন x0 তাই 0 ∞ আপনার আছে শূন্যে এক প্রান্তের সাথে ইনফাইনাইট রড তাই x 0 এ বাউন্ডারি শুধুমাত্র একটি তাই ইনিশিয়াল ভাবে আপনি এই রডের তাপমাত্রা জানেন তাই ux0f এবং x0 এ এই বাউন্ডারি ডেটা যে u 0 t 0 সব সময় আপনি শূন্য তাপমাত্রা বজায় রাখবেন অথবা আপনি ইন্সুলেট করবেন x0 এ তাই আপনি এই প্রান্ত থেকে তাপকে যেতে দেবেন না সুতরাং যদি আপনি করেন যে ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে শূন্য ux0t0 তাই আপনি উপরের কোনটি বাউন্ডারি কন্ডিশনস হিসাবে দিতে পারেন ঠিক আছে সুতরাং আমরা এই ধরনের বাউন্ডারি কন্ডিশনস দেখেছি আমরা জানি কিভাবে এটি করতে হয় যখন আপনি যখন দেখেন সেমি ইনফাইনাইট স্ট্রিং এ একটি ওয়েভ সমীকরণে ফিরে তাকান যখন আমরা স্ট্রিংটিকে ডিসপ্লেসমেন্ট দিয়ে সংযুক্ত করি তখন আমরা কি করেছি 0 সব সময় বাউন্ডারি য় তখন আপনি জানেন যে আপনাকে অড ফাংশন হিসাবে জড়িত ফাংশনগুলি প্রসারিত করতে হবে যাতে আপনি যদি একটি অড ফাংশন হিসাবে প্রসারিত করেন তবে এই বাউন্ডারি র কন্ডিশন টি স্বয়ংক্রিয়ভাবে স্যাটিসফাই হয় যদি আপনি স্ট্রিংটিকে এই কন্ডিশন এর সাথে সংযুক্ত করেন যার মানে সেখানে আপনি এটিকে মুক্ত করতে অনুমতি দেন ux0t0 ঠিক আছে সুতরাং সেখানে কি ঘটে আপনি একটি ইভেন ফাংশন হিসাবে প্রসারিত করেন যাতে বাউন্ডারি কন্ডিশনস স্বয়ংক্রিয়ভাবে স্যাটিসফাই হয় এবং আমরা ডিআলমবার্ট সমাধান Dalembert solution ব্যবহার করেছি এবং তারপর উপরে এটি সম্পূর্ণ বাস্তব লাইনের হয় তাই আমরা সেই সমাধানটি ব্যবহার করেছি এবং আপনাকে কম্পনের জন্য সমাধান দিচ্ছি সেমি ইনফাইনাইট স্ট্রিং জন্য তাই আমরা এখানে একই কাজ করি তাই এখন স্ট্রিং এর পরিবর্তে আপনার কাছে ইনিশিয়াল গরম রড সহ ইনফাইনাইট রড আছে তাই t0 তে আপনার কিছু তাপমাত্রা আছে এবং আপনি দেখতে চান কিভাবে এই বিচ্ছিন্নতার অর্থ এই সময়ের মধ্যে ইনফাইনাইট রড এর তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয় সুতরাং ইনিশিয়াল কন্ডিশনস গুলো আমরা লিখি ux0f এবং x0 এবং বাউন্ডারি র কন্ডিশনস হল u0t0 সুতরাং আসুন আমরা এই বাউন্ডারি কন্ডিশনস দিয়ে শুরু করি যাতে আপনার কাছে এটি ইনিশিয়াল হয় তাপ সমীকরণের জন্য বাউন্ডারি ভ্যালু সমস্যা তাহলে কিভাবে আমরা এই সমাধান খুঁজে পেতে পারি বাউন্ডারি র কন্ডিশনসর কারণে u0t0 আমরা uxtকে x এর একটি অড ফাংশন হিসেবে প্রসারিত করি সুতরাং এর মানে হল আমি একটি নতুন ফাংশন সংজ্ঞায়িত করি u1xtuxt x0 u xt x0 সুতরাং যদি আপনি এটিকে এভাবে প্রসারিত করেন তাহলে x0 এ কি হবে সুতরাং x0 u1xt0 এ এবং একইভাবে আপনাকে x0 এর জন্যও ইনিশিয়াল ভ্যালু প্রয়োজন তাই আপনি এই ইনিশিয়াল তাপমাত্রাকে একটি অড ফাংশন হিসাবেও প্রসারিত করেন তাই আপনি এটি একটি অড ফাংশন হিসাবে লিখুন যা f1xfx x0 0 x0 f x x0 ঠিক আছে এবং আপনি x0 এর জন্য যেভাবে করবেন তা হল x0 এর জন্য তাপের ইকুয়েশন কে স্যাটিসফাই করলে আপনি তাপ ইকুয়েশন প্রয়োগ করলে এটি হবে ut xt 2 12uxx xt ut xt2uxx xt সুতরাং এটি x0এর জন্য তাই x পজিটিভ তাই উপরের ইকুয়েশন তাপ ইকুয়েশন কে স্যাটিসফাই করে সুতরাং এটি বোঝায় u1xt ইনিশিয়াল ভ্যালু সমস্যাটি স্যাটিসফাই করে ঠিক আছে সুতরাং যে u1t 2u1xx0 এখন এটি সর্বত্র সংজ্ঞায়িত এবং u1x0fx x0 0 x0 f x x0 সুতরাং এটি আপনার f1x ছাড়া আর কিছুই নয় ঠিক আছে সুতরাং প্রতিটি x∈R এর জন্য এটি সত্য তাই এটি ইনিশিয়াল ভিডিও যা আমরা শেষ ভিডিওতে সমাধান করেছি তাই আপনি এখন আপনার u1xtসমাধান হিসাবে লিখতে পারেন যা u1xt14α2πt ∞e 242tf1dy তাই এটি আপনার সমাধান এটি প্রতিটি x∈R এবং t 0 এর জন্য সত্য এটি এই ইনিশিয়াল ডেটা সহ তাপ সমীকরণের জন্য সম্পূর্ণ বাস্তব লাইনের সমাধান থেকে ঠিক আছে কিন্তু আপনার প্রয়োজন u1xtযখন আপনি x কে শুধুমাত্র পজিটিভ দিকটি সীমাবদ্ধ করেন ঠিক আপনার uxtঅর্থাৎ uxtu1xt x0 সুতরাং x0এর জন্য আপনি এই ইন্টিগ্রাল অংশটি ভেঙে ফেলুন u1xt

তাই f1y f y ∞x0এর জন্য এখন এখানে যদি আপনি y y প্রতিস্থাপিত করেন তাহলে dy dy ভেরিয়েবলের এই পরিবর্তনের পরে এটি u1xt x014α2πt0e 242tfdy ∞0e xy242tfdyহয় তাই এখন y y তাই ∞x0 থেকে ∞x0 সীমা পরিবর্তন হবে সুতরাং যদি আপনি এখন 0x∞থেকে এই সীমা পরিবর্তন করেন তাহলে আপনার u1xt x014α2πt0e 242tfdy 0e xy242tfdyহয় তাই আপনার কাছে এটিই আছে এখন এটি শুধুমাত্র x0এর জন্য তাই এটি আপনার প্রয়োজনীয় ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু সমস্যার সমাধান ঠিক আছে সুতরাং আমরা একই কাজ করব যদি আপনি এখন একই ইনিশিয়াল ডেটা দিয়ে একই তাপ ইকুয়েশন বিবেচনা করেন এবং এখন আপনি এই u x 0 t 0 কে একটি বাউন্ডারি কন্ডিশনস হিসাবে বিবেচনা করেন সুতরাং ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু সমস্যা ut 2uxx0 x0 t0 এবং ux0t0 রডের এক প্রান্ত ইন্সুলেট x 0 যদি আপনি করেন তবে এটিও পাশের দিকে উত্তাপিত হয় যাতে তাপ অপচয় শুধুমাত্র এক দিকে থাকে সুতরাং আপনার আবার সেমি ইনফাইনাইট রড আছে তাই আপনার কাছে এটি ইনিশিয়াল ভ্যালুর সমস্যা সুতরাং এই ক্ষেত্রে আবার তাই যখন আপনার এইরকম সমস্যা হয় যখন বাউন্ডারি র কন্ডিশনস এইরকম হয় আপনি uxt এবং f ইভেন ফাংশন হিসাবে প্রসারিত করেন আমরা কীভাবে এটি করব সুতরাং u2xt দিয়ে এমনকি একটি বর্ধিত ফাংশন দিয়ে শুরু করুন যাতে আপনার যা থাকে তা হল u2xtuxt x0 u xt x0 হ্যাঁ ঠিক আছে সুতরাং এই ক্ষেত্রে আপনি ঠিক জানেন না x0এ কি হয় ঠিক আছে তাই আগে যদি আমরা একটি অড ফাংশন হিসাবে প্রসারিত করি আপনি x0 এর ভ্যালু জানেন কিন্তু এখানে এটি স্পষ্ট নয় তাই কিছুই জানা নেই ঠিক আছে কারণ এটি একটি ইভেন ফাংশন তাই uxtu xt যদি আপনি x0 এ ডিফারেন্সিয়েট করেন তাই u ux0t ux0t সুতরাং এইটি দেবে ux0t0 সুতরাং এর অর্থ হল u2x0t0 ∀t এবং f এছাড়াও আপনি f2 এমনকি ইভেন ফাংশন হিসাবে প্রসারিত করতে পারেন যাতে আপনার f2xfx x0 f x x0 ঠিক আছে সুতরাং u2xtতাপ ইকুয়েশন কে স্যাটিসফাই করে আপনি দেখতে পারেন u2xtuxt x0 এটি ইতিমধ্যেই তাপ ইকুয়েশন কে স্যাটিসফাই করে এবং u2xtu xt x0 এটিও সন্তোষজনক কারণ ডাবল x ডেরিভেটিভস u2xx পজিটিভ হবে তাই এটি তাপ ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে সুতরাং স্পষ্টভাবে u2xt ইনিশিয়াল ভ্যালু সমস্যা u2t 2u2xx0 কে স্যাটিসফাই satisfyকরে এখন x∈R ঠিক আছে সুতরাং আপনি u2xt এর ভ্যালু গুলি ঠিক x0 এ জানেন না তাই কেবল একটি বিন্দু তাই এটি সম্পূর্ণ বাস্তব লাইন তাই তাই এখনও এটি শুধু একটি নির্দিষ্ট সংখ্যা যাতে ডেরিভেটিভসকে স্যাটিসফাই করে অর্থাৎ যখন আপনি উপরের ডেরিভেটিভে রাখেন তখন এটি শূন্য তাই এটি এমনকি x∈R তেও সন্তুষ্ট এবং ইনিশিয়াল তথ্য কি তাই u2x0fx x0 f x x0 f2x এবং এখানে আবার কিছু কনস্ট্যান্ট u200 আপনি এখনও জানেন না এটি ঠিক কি এটি এমন একটি সংখ্যা যা কেবল একটি কনস্ট্যান্ট সুতরাং আমরা এই u2xtএর সমাধান জানি কারণ শেষ ভিডিওতে আমরা এই ইনিশিয়াল ভ্যালু সমস্যার সমাধান করেছি সুতরাং আপনি u2xt14α2πt ∞e 242tf2dy কারণ এটি একটি ইন্টিগ্রাল যে বিন্দু x0 কোন ব্যাপার না সুতরাং এক সময়ে ইন্টিগ্রেশন সর্বদা শূন্য ঠিক আছে তাই আপনাকে কিছু নির্দিষ্ট পয়েন্ট বিবেচনা করতে হবে না সীমিত সংখ্যক পয়েন্ট যা আপনি সর্বদা অপসারণ করতে পারেন এবং ইন্টিগ্রাল ভ্যালু একই সুতরাং এটি যদি আপনি শুধুমাত্র x0 এর জন্য সীমাবদ্ধ করেন যা ঠিক uxtu2xt

সুতরাং এটি x0 এর জন্য তাই এই ইন্টেগ্রাল টিতে আপনার আছে 〖u2xt x014α2πt0e 242tfdy ∞0e x y242tfdy এখন f2yযখন y0হল fy ∞y0 মানে যখন f2yf y এখন আপনি পরিবর্তনশীল এই শব্দটি পরিবর্তন করেন ∞0e x y242tfdy হচ্ছে 0e xy242tfdy এবং তারপর আপনি লিমিট রিভার্স করবেন এবং আপনি পাবেন 0e xy242tfdy যা ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু সমস্যার জন্য আপনার প্রয়োজনীয় সমাধান হল uxtu2xt x014α2πt0e 242tfdy0e xy242tfdy যখন আপনি ইনসুলেটেড প্রান্তের একটি রড বিবেচনা করেন ঠিক আছে সুতরাং আসুন আমরা এই সমস্যার দিকে ফিরে যাই যাতে ut 2uxx0 x∈R এটি ইনিশিয়াল তথ্য সহ একটি ইনফাইনাইট রড যেমন ux0fx x∈R তাই এই ইনিশিয়াল ভ্যালু সমস্যার একটি সমাধান আছে যা হল uxt ∞Sx ytfdy যেখানে Sxt14α2πte x242t তাই আপনি কে x দ্বারা প্রতিস্থাপিত করছেন তাই যখন আপনার Sx yt থাকে তখন কেবল আপনার কাছে যা আছে তা হল সমাধান যা আমরা আগে লিখেছিলাম বক্তৃতায় ঠিক আছে সুতরাং যদি আপনি প্রোবাবিলিটি থিওরি জানেন তাহলে সেখানে আপনি g gx12σ2e x μ222 লিখতে পারেন সুতরাং এটি স্বাভাবিক বন্টনের জন্য বক্ররেখা এটি একটি বেল কার্ভ এর মত যা কখনই শূন্যকে স্পর্শ করে না এবং xμ এ আপনার একটি পিক আছে যা gx12σ2 যেখানে হচ্ছে মিন এবং σ হল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সুতরাং আপনি যদি বেল কার্ভ এর প্রস্থ আনুমানিক করেন এবং ত্রুটিগুলি উপেক্ষা করেন তবে এটি আসলে 2σ সুতরাং আপনি পিক বা উচ্চতা বেল কার্ভ 112σ2 এবং বেল কার্ভ প্রস্থ যদি আপনি আনুমানিক 2σ দেখেন সুতরাং এই জিনিসগুলি ব্যবহার করুন এবং Sxt14α2πte x242t এ প্রয়োগ করুন যাতে এটিও একটি বেল কার্ভ এর মতো দেখায় ঠিক আছে সুতরাং যদি আপনি এটি করেন তবে Sxt14α2πtএবং Sxtα2t এর আনুমানিক প্রস্থ কত এখন t → 0 হিসাবে কি হবে যেমন t→0 তাই আমরা শুধুমাত্র এই সীমাটি পজিটিভ থেকে নিচ্ছি কারণ সময় সবসময় পজিটিভ সুতরাং Sx0 কি হয় ঠিক আছে তাহলে এটি একটি ফাংশন হিসাবে কিভাবে দেখায় তাই জ্যামিতিকভাবে বেল কার্ভ x0 তাই μ0এ খুব খাড়া দেখায় সুতরাং x0 এ আপনার ইনফাইনাইট পিক আছে যা height→∞ ঠিক আছে এবং এই বক্ররেখার এই প্রস্থ শূন্য হয়ে যাচ্ছে যা width→0 সুতরাং আপনি এই ধরনের বক্ররেখাটি কোথায় দেখতে পান যদি x0 x≠0 ∞ x0 তাই এটিকে সাধারণীকরণ ফাংশন বলা হয় যা আপনি এটিকে সাধারণ ফাংশনের লিমিট হিসাবে দেখেন তাই কিছু এই সব সাধারণ পিক লিমিট এর মত ঠিক আছে তাই প্রতিবারের মত আপনি যখন ∞ ∞ এর মধ্যে ইন্টেগ্রাল ভ্যালু বাড়ান ঠিক আছে এর ক্ষেত্রফল একই ∞fndx1 সুতরাং যদি আপনি পিক বৃদ্ধি করেন তবে আপনি অবশেষে কিছু ইনফাইনাইট ভ্যালু শেষ করেন তাই এই fn δ সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি Sxt একই ফ্যাশন ব্যবহার করছে তাই Sx0δ তাহলে that δকি সুতরাং ux0t→0 uxt ∞Sx y0fdy ∞δfdyf

সুতরাং একটি ডেল্টা ফাংশন যখন আপনি একটি ফাংশন দিয়ে গুণ করেন এবং আপনি যা পান তা ইন্টিগ্রেট করে f ঠিক আছে এটি ঠিক আমার ইনিশিয়াল কন্ডিশনস তাই আপনার সমাধান আসলে ইনিশিয়াল ডেটা সন্তোষজনক যদি আপনি মনে করেন সুতরাং আপনার কাছে একটি বেল কার্ভ আছে t→0 আপনার সমাধান যা Sxt কে ডেল্টা ফাংশনে রূপান্তরিত করে ঠিক আছে তাই আমরা এই ব্যাখ্যার ব্যবহার করে অবশেষে নির্দিষ্ট বাউন্ডারি ভ্যালু সমস্যা সমাধানের জন্য উৎসের সাথে তাপ ঠিক আছে আসুন আমরা এটি করি সুতরাং আমরা এই ব্যাখ্যাটি ব্যবহার করি শুধু আপনাকে দেখানোর জন্য যে আমরা নন হোমোজেনিয়াস তাপ ইকুয়েশন গুলি সমাধান করার চেষ্টা করব অর্থাৎ ut 2uxxhxt ∞x∞ t0 ঠিক আছে তাই আপনার কাছে এমন কিছু আছে যেমন আপনি গরম করছেন তাই বাইরে আপনার একটি উৎস আছে ঠিক আছে তাই আপনি রড গরম করছেন বাইরে থেকে কিছু শক্তি সব সময় রডের ভিতরে আসছে ঠিক আছে তাহলে কিভাবে আমি এই নন হোমোজেনিয়াস ইকুয়েশন টি ইনিশিয়াল ডেটা ux0f দিয়ে সমাধান করব ঠিক আছে সুতরাং এই নন হোমোজেনিয়াস ইকুয়েশন টি সমাধান করার জন্য আমরা যা করি তা হল আমরা আগের মত uxtu1xtu2xt লেখার চেষ্টা করি সুতরাং u1xt ইনিশিয়াল ডেটা দিয়ে হোমোজেনিয়াস ইকুয়েশন সমাধান করবে এবং u2x00 এর সাথে নন হোমোজেনিয়াস ইকুয়েশন কে ইনিশিয়াল ডেটা হিসাবে সমাধান করবে যাতে u1xt স্যাটিসফাই হয় u1t 2u1xx0 x∈R এবং তারপর u1x0f ঠিক আছে সুতরাং এটি আমরা জানি কিভাবে এটি সমাধান করতে হয় ইনিশিয়াল ভ্যালু সমস্যা যা আমরা শেষ ভিডিওতে আগে সমাধান করেছি ঠিক আছে তাই এখন আমি এই u1xt জানি তাই এই u2xt এর কি হবে এটি আসলে তাপ ইকুয়েশন কে স্যাটিসফাই করে u2t 2u2xxhxt x∈R এবং ইনিশিয়াল তথ্য হল u2x00 যাতে uu1u2 জোর করে নন হোমোজেনিয়াস তাপ ইকুয়েশন কে স্যাটিসফাই করে তাই এর মানে হল uut 2uxxu1t 2u1xxu2t 2u2xx0hxthxt আমি শুধু দুটো সমস্যায় বিভক্ত এখন ux0u1x0u2x0fx0f যাতে আপনার কাছে যা থাকে এই u1এবং u2এর এই যোগফল আসলে নন হোমোজেনিয়াস ইকুয়েশন স্যাটিসফাই করে সুতরাং যদি আপনি এই দুটি সমস্যার সমাধান করেন যার অর্থ আপনি নন হোমোজেনিয়াস ইকুয়েশন সমাধান করেন u1xtআমরা ইতিমধ্যে জানি এবং u2xtআমরা গণনা করার চেষ্টা করব তাই আমরা শুধু এই সমস্যাটি দেখার চেষ্টা করবো u2t 2u2xxhxtx∈R t0 তাই ইনিশিয়াল ভাবে আপনার কাছে তাপের সাথে একটি ইনফাইনাইট রড আছে কিন্তু বাইরে থেকে একটি তাপ আসছে তাই এই বাধ্যবাধকতা শব্দটি কি hxt তাই রডের কি হবে তাই এই হল আমরা এই খুঁজে বের করতে হবে ঠিক আছে এর সমাধান খুঁজে বের করুন মানে আপনি নন হোমোজেনিয়াস সমীকরণের সমাধান খুঁজে পান ঠিক আছে একবার আমরা এই সমস্যার সমাধান খুঁজে পেলে নন হোমোজেনিয়াস সমস্যা সমাধান হয়ে যায় কারণ আমি এই u2 নিয়ে থাকি এবং আমি এটিকে u1 এর সমাধান দিয়ে যুক্ত করি যা আমরা ইতিমধ্যে জানি যাতে আপনাকে সমাধান দেবে তাই এইটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব তাই আমরা অপারেটর মেথড নামক পদ্ধতি ব্যবহার করে পরবর্তী ভিডিওতে এই ইনিশিয়াল মানের সমস্যা সমাধানের চেষ্টা করবো ঠিক আছে তাই পরবর্তী ভিডিওতে আমরা অপারেটর পদ্ধতি ব্যবহার করে জিরো ইনিশিয়াল কন্ডিশনস সাথে এই নন হোমোজেনিয়াস সমীকরণের জন্য এই ইনিশিয়াল ভ্যালু সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তাই আমরা এই ইকুয়েশন ut auxx0এর অনুরূপ কিছু দিয়ে সহজ ODE দিয়ে শুরু করি a হল একটি কেবল কনস্ট্যান্ট তারপর কি হবে আমরা শুধু সমাধান দেখে আমরা এটাও চিহ্নিত করব যে আমরা এখানে সমাধানটি অপারেটর পদ্ধতি নামক এটি নির্মাণের চেষ্টা করি তাই আমরা পরবর্তী ভিডিওতে এটি দেখতে পাব অন্যান্য সম্ভাব্য সমস্যার সাথে যা সমাধান করা যেতে পারে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ